অতএব আমরা এই ফাইনাল অধ্যায় যেখানে আমরা সংক্ষিপ্তভাবে বলতে পারি যে আমরা ইন্টিগ্রাল সমীকরণ সম্বন্ধে কি শিখেছি I এবং এটি হবে আমাদের সীমারেখা I যে দুটি প্রধান পদ্ধতি আমরা এই অব্দি দেখেছি হচ্ছে সারফেস ও ভলিউম ইন্টিগ্রাল I এবং এদের মধ্যে যে পার্থক্য গুলি আছে তা আমরা নথিভূক্ত করব I যে নতুন ধারণা আমরা এখানে দেখব তা হল রাডার ক্রস সেকশন যা RCS দাঁড়া সংক্ষেপণ করা হয়েছে I তাই আমরা ধরছি এর আগের অব্দি সমস্ত থিওরি আমাদের জানা আছে এবং সেগুলিকে অবশেষে কিভাবে একত্রিত করব যাতে আমরা পুরো টি হিসাব করতে পারি এবং কাজে লাগাতে পারি এবং এটির জন্য আমাদের কি কি গণনীয় ত্রুটি র আমরা সম্মুখীন হতে পারি I তাই সারফেস ইন্টিগ্রাল এবং সারফেস ইন্টিগ্রাল ও ভলিউম ইন্টিগ্রাল এর পার্থক্য দেখার আগে আমি তাড়াতাড়ি করে সারফেস ইন্টিগ্রাল এর সমীকরণ গুলি PEC র উপস্থিতিতে দেখে নেব I এবার আমরা দেখি PEC কাকে বলে PEC অর্থাৎ পারফেক্ট ইলেকট্রিক কন্ডাক্টর হল একটি নিখুঁত ধাতু নিখুঁত ধাতুর বৈশিষ্ট্য হলো যে পরিবাহিতা অপরিসীম এবং আমরা জানি যে চার্জ ধাতুর পৃষ্ঠ স্থলে অবস্থান করে I অতএব যে প্রস্তুতি আমরা এখন অব্দি দেখেছি সেটি সমীকরণ গুলি উপযুক্ত রূপ I আমরা তাদের বাস্তবিক মর্ম সম্বন্ধে আলোচনা করেছি I তাই যখন আমরা TM পোলারাইজেশন দেখব সেখানে ϕ কি এবং সেটির বাস্তবিকতা কি হ্যাঁ ইলেকট্রিক ফিল্ড বিশেষ করে ϕ হল E এর z ভাগ এবং ∇ϕ · nˆ এর ব্যাখ্যা আমরা দেখেছি এবং এটি কি অনুপাতে কি ছিল আমরা এর উপর কাজ করেছি এবং দেখেছি যে এটি সমানুপাতিক ছিল H এর স্পর্শক সেই পৃষ্ঠ স্থল এর উপর I আমরা দেখেছি এই সমীকরণ গুলি ছিল রৈখিক সমন্বয় স্পর্শক ইলেকট্রিক ও ম্যাগনেটিক ফিল্ডে এর TM পোলারাইজেশন এ একইভাবে তুমি যদি TE পোলারাইজেশন দেখো তুমি পাবে E স্পর্শক এবং I অতএব পরিবাহী যদি নিখুঁত ইলেকট্রিক পরিবাহী হয় আমরা এই সমীকরণ গুলি র সামান্য কিছু পরিবর্তন করব এবং এর বাউন্ডারি কন্ডিশন হবে PEC র জন্য এবং এই দুটি কি শূন্য হবে না অন্য কোন মান E স্পর্শক ছিল এবং এটি ছিল আমাদের মূল্যায়নের বিষয় I তাই Z বেরিয়ে আসছিল বোর্ডের থেকে এবং সেটি ছিল Z অ্যাক্সিস এবং সেটি জেটি পুরোপুরি পরিবাহীর পৃষ্ঠতল এ থেকে বেরিয়ে আসছিল I অর্থাৎ এর মান 0 কারণ একটি নিখুঁত ধাতুর পৃষ্ঠাস্থলে ফিল্ড গুলি তাই হয় I হ্যাঁ এই ফিল্ড গুলি সর্বদাই পৃষ্ঠতল থেকে স্বাভাবিক হয় I অতএব TM পোলারাইজেশন এ E হল শক্তি যা এবং H x ও y প্লেনে I অতএব ইলেকট্রিক ফিল্ডের কোন অংশই থাকবে না Z এক্সিসে TM পোলারাইজেশন এর সময় I তাই PEC র জন্য আমরা বলতে পারি যে এর মান 0 I আমরা কি এইরকম কোন সম্ভাবনা কথা ভাবতে পারি যেখানে ϕ এর মান শূন্য হবে না কিন্তু ∇ϕ · nˆ এর মান 0 এবং সেই ক্ষেত্রে বস্তুটি কেমন হবে হ্যাঁ PMC যথার্থ I তাই যদি আমাদের কাছে নিখুঁত ম্যাগনেটিক পরিবাহী থাকতো সেই ক্ষেত্রে এর মান 0 I কিন্তু এর মান 0 নয় I আসলে নিখুঁত ম্যাগনেটিক পরিবাহী একটি প্রকল্পিত বস্তু মাত্র I এটি ম্যাক্স ওয়েল সমীকরণ বৈদ্যুতিক কারেন্টের অনুরূপ কিন্তু চুম্বকীয় কারেন্ট নয় I তবুও আমরা চুম্বকীয় কারেন্ট ধরেছি শুধুমাত্র সমীকরণ গুলিকে সমতা দেওয়ার জন্য I ঠিক যেমন আমরা যেখানেই PEC র কথা বলি সেখানেই আমরা PMC র ও কথা বলি I এটি আমাদের ক্ষেত্রে খুবই উপকারী হবে যদি আমরা কিছু সমানুতা উপপাদ্য ব্যবহার করি এবং সেই জন্যই উল্লেখ করেছি কারণ এর দ্বারা আমরা কিছু কল্পিত বস্তুর সংযোজন করতে পারি I চুম্বকীয় কারেন্ট ও ইলেকট্রিক কারেন্ট তাই আমি এখানে একটি নোট রাখতে চাই আমি দেখতে চাই এই অবস্থা তে আমার সমীকরণের সমষ্টি উপর কি প্রভাব পড়ে I যদি ঘড়ি যে আমি এই পৃষ্ঠতল কে N সংখ্যার টুকরোতে ভাগ করলাম I এই অবস্থায় আমার সমীকরণ গুলির সমষ্টি কি চেহারা হবে 2N X 2N হবে এই অবস্থা PEC র মান কি হবে এখানে কিছু মেয়াদ থাকবে এখানে এগুলি অবশিষ্ট থাকবে ϕ এর মান শূন্য হবে 0 ও 0 খালি এই দুটি অবশিষ্ট থাকবে এবং আমরা পাব অতএব এটি আমাদের দেবে একটি N X N সিস্টেম I কিছু বিষয় আমরা বলতে পারি যে এটি একটি সহজ অংক কিন্তু কেন এটিকে সহজ বলা হচ্ছে আগের অংকটির তুলনা এই ক্ষেত্রে কোন বিষয়টি নিয়ে আমাদের মাথা ঘামানোর প্রয়োজন নেই ∇g · nˆ I এই ক্ষেত্রে সিঙ্গুলারিটি বেশি সমস্যা তৈরি করে ∇g · nˆ কে নিয়ে এবং এটিকে ঠিকভাবে ইন্টিগ্রেট করা হলে আমরা পাব ½ বা − 12 I কিন্তু একটি নিখুঁত তড়িৎ পরিবাহীর ক্ষেত্রে সেই প্রবলেম থাকবেন কারণ ∇g এবং আমাদেরকে খালি g নিয়ে কাজ করতে হবে এবং g একটি সিঙ্গুলারিটি যেটার ইন্টিগ্রেশন করা যায় I অতএব এই ভাবেই আমরা অংকটির সমাধান করব যদি আমাদের একটি নিখুঁত বিদ্যুৎ পরিবাহী দেওয়া হয় I তাই কিছু ক্ষেত্রে এটিকে হতেও পারে I এইভাবে আমরা এদের PEC নির্ণয় করব এবং সেগুলিকে দাইইলেকট্রিক এর ক্ষেত্রে প্রযোজ্য করার চেষ্টা করব ভিন্নভাবে I